এখন আমরা জানি যে C8H18 জ্বালানির রাসায়নিক গঠন কেমন হয় সুতরাং অক্সিজেনের মোল সংখ্যার চাহিদাকে লিখতে পারি এইভাবে এই পরিমাণ অক্সিজেনের মোল এখানে প্রয়োজন হবে আমার এর মান নির্ণয় করার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না তোমরা এর মান খুব সহজে নির্ণয় করতে পারবে এবং এর মান হবে 222 বা এর থেকেও কিছু বড় হতে পারে তাহলে এখন এটা নিশ্চিত ভাবে বলা যায় যে আমরা অতিরিক্ত পরিমাণ বাতাস সরবরাহ করেছিএখন আমরা কিভাবে সাধারণত দহন বিক্রিয়ার সমীকরণটা এখানে লিখতে পারবো যেখানে আমরা সব সময় moles of fuel কে a দিয়ে বর্ণনা করেছি কিন্তু ক্যালকুলেশন করার জন্য এটা প্রয়োজন হবে না তাহলে এরপরে আমাদের নির্ণয় করতে হবে air fuel অনুপাত তোমরা কি এক্ষেত্রে এই air fuel অনুপাত নির্ণয় করতে পারবে

সর্বমোট মোল সংখ্যাটা হবে এটাই হলো প্রোডাক্টের সর্বমোট মোল সংখ্যা mole of fuel তাহলে এখন সহজেই আমরা নির্ণয় করে নিতে পারব এটার জন্য পার্শিয়াল প্রেসার বা আংশিক চাপ আমরা জানি মিশ্রণের সর্বশেষ প্রেসার হলো 100 kPa তাহলে আমরা সহজেই নির্ণয় করতে পারব জলীয় বাষ্পের মোল সংখ্যা যেটা উপস্থিত আছে প্রোডাক্টের মধ্যে 25°C তাপমাত্রাতে এটা হল যেখানে Pvap

যখন enthalpy of formation আমাদের জানা থাকে তখন সেখান থেকে আমরা সহজেই দহনের এনথালপি নির্ণয় করতে পারি যেমন এই বিশেষ ক্ষেত্রে এটাই হলো দহনের এনথালপি যদি এটা জানা থাকে তাহলে খুব সহজেই আমরা এই রাস্তা দিয়ে যেতে পারি তাহলে একবার শেষবারের জন্য বলে দিই দহন কক্ষ বা combustion chamber কখনো কোন heat input এবং কোন ধরনের work interaction এর সাথে জড়িত নয় তাহলে এই সোজা পদ্ধতিতে আমরা নির্ণয় করতে পারি আমাদের শুধু জানার প্রয়োজন molar composition সুতরাং যদি Nr এবং Np সাধারণত জানা থাকে তাহলে যদি আমরা কোন standard chemical reaction লিখে থাকি যেমন তোমরা আগেও অনেকবার লিখেছ সুতরাং বলা যায় আমরা জানি এই ক্ষেত্রে এখন তোমাদের কাছে কতগুলো বিক্রিয়ক আছে